প্রদত্ত চৌম্বক ক্ষেত্রের জন্য ভেক্টর বিভবের গণনা আমরা ভেক্টর বিভব নিয়ে আলোচনা করেছি ও দেখেছি কি ভাবে এর সাহায্যে চৌম্বক ক্ষেত্রের গণনা করতে হয় আমরা এতদিনে যা করেছি তা হল একটি ভেক্টর বিভবের জন্য আমরা জানি কার্ল A সমান কোন বিন্দু তে B আর তাই আমরা যা করেছি তা হল কার্ল A এর অভিব্যক্তি গণনা করে তার কম্পোনেন্ট গুলি B এর সংশ্লিষ্ট কম্পোনেন্টের সাথে সমান গণ্য করেছি অবশ্য তোমরা ভাবতেই পারো যে আমাদের যদি চৌম্বক ক্ষেত্র B জানাই থাকে তা হলে আমরা A কেন গণনা করছি আমরা এমন করছি কারণ বিভবের গণনা করতে পারলে ক্ষেত্রের গণনা করা অনেক সহজ হয়ে যায় যেমন আমরা আগেই তড়িৎ ক্ষেত্রের বেলায় দেখেছিলাম আপাতত আমাদের উদ্দেশ্য হল ভেক্টর ক্ষেত্রের একটি ধারণা পাওয়ার প্রদত্ত চৌম্বক ক্ষেত্রের জন্য ভেক্টর বিভব তারপর আমরা দেখব কি করে একটি প্রদত্ত প্রবাহ বণ্টন থেকে ভেক্টর বিভবের গণনা করতে হয় কিন্তু এই মুহুর্তে আমি সেই পদ্ধতি যা আমরা আগেও ব্যবহার করেছি তাকে বলব পদ্ধতি এক এছাড়াও আরেকটি পদ্ধতি আছে ভেক্টর বিভব গণনা করার আর সেটিই আমরা আজ আলোচনা করব যাতে স্টোক্স উপপাদ্য ব্যবহার করা হয় মনে করো স্টোক্স উপপাদ্য একটি ভেক্টরের আবদ্ধ পথে লাইন ইন্টিগ্রাল সম্পর্কিত হয় এই লাইন ইন্টিগ্রাল টি লেখা হয় ধরা যাক এই হল A ডট d l এটি সম্পর্ক স্থাপন করে সারফেস ইন্টিগ্রাল এর সঙ্গে এই ভেক্টরের কার্ল মানে কার্ল A ডট d s যেখানে d s এর দিক নির্ণয় করা হয় ডান হাতের নিয়ম মেনে অর্থাৎ আমার আঙ্গুল গুলি যদি d l এর দিকেই ঘোরে আমার বুড়ো আঙ্গুল দেবে d s এর অভিমুখ এবার এটি চৌম্বক ক্ষেত্রের জন্য ব্যবহার করা যাক আর সে ক্ষেত্রে আমরা দেখব যে A ডট d l সমান হবে কার্ল A ডট d s অথচ কার্ল A তো চৌম্বক ক্ষেত্র ছাড়া কিছু না এই ভাবে এটি কে ঘিরে রাখি

তাই আমরা এখান থেকে যা শিখলাম তা হল আমরা যদি একটি আবদ্ধ পথ নিই তার ওপরে ভেক্টর বিভবের লাইন ইন্টিগ্রালের সমান হয় এই আবদ্ধ পথ দ্বারা ঘিরে রাখা পৃষ্ঠের মধ্যে দিয়ে আসা চৌম্বক ফ্লাক্স আর এই ধারনা টি কে ব্যবহার করেই আমরা ভেক্টর বিভবের গণনা করব বিশেষ করে সেই সব পরিস্থিতি তে যেখানে কোন প্রকার প্রতিসাম্য আছে আমরা পরে স্টোক্স উপপাদ্য অবশ্যই ব্যবহার করব অন্য রাশি গণনা করতে এখন আমরা এই উপায়ে গণনা করব পরে স্টোক্স উপপাদ্য ব্যবহার করব ভেক্টর বিভব গণনা করতে এখানে আমরা যা করব তা হল প্রদত্ত পরিস্থিতির সঙ্গে মিলিয়ে একটি পথ বেছে নেব ধরো যদি সিলিন্ড্রিকাল কোঅরডিনেট থাকে আমরা একটি বৃত্তাকার পথ বেছে নেব বা পরিস্থিতির সঙ্গে মিলিয়ে অন্য পথ নেব ও গণনা করব A ডট d l আর তাকে সমান গণ্য করব সেই ফ্লাক্সের সাথে যা ওই পথ দ্বারা আবৃত পৃষ্ঠতল থেকে বেরিয়ে আসে সেই থেকেই আমরা পেয়ে যাবো ভেক্টর বিভব এই বিষয়ে আমি দুটি উদাহরন সমাধান করে দেখাব একটি হল তড়িদবাহি সলেনয়েডের জন্য ভেক্টর বিভব ও দ্বিতীয় একটি তড়িদবাহি তারের জন্য ভেক্টর বিভব উদাহরন 1 আমি একটি সলেনয়েড নিলাম যার প্রতি একক দৈর্ঘ্যে পাকসংখ্যা হল n ও তার মধ্যে প্রবাহ হল I এর চৌম্বক ক্ষেত্র B মান সমান হয় মিউ 0 n I তাহলে এই সলেনয়েডের জন্য ভেক্টর বিভব গণনা করা যাক এবার এই সব টাই ভেক্টর রুপে লিখে নেব প্রবাহের অক্ষ হিসেবে নেব z দিক আর তাই সলেনয়েডের ব্যাসার্ধ R ফাই দিকে হবে তার মানে আমাদের B সমান হল মিউ 0 n I z দিকে এবার সাদৃশ্যের সাহায্যে যেই সাদৃশ্য আমি পেয়েছিলাম যখন বলেছিলাম যে প্রবাহ যদি z দিকে হয় B ঘোরে ফাই এর দিকে তাই j যদি z দিকে হয় চৌম্বক ক্ষেত্র B দুঃখিত B না প্রবাহ হবে ফাই দিকে ঠিক তেমনই j যদি z দিকে হয় সাদৃশ্য অনুযায়ি B হবে ফাই দিকে আমরা যদি এই সমীকরণ টি দেখি যে ডেল ক্রস A সমান B এখানে এখন j এর বদলে আসছে B আর B এর বদলে আসছে A আবার B হল z দিক বরাবর তাই এখন আমরা আগের সমীকরণ টির আকার থেকে অনুমান করতেই পারি যে A ও হবে ফাই দিকেই তাহলে আমরা যা অনুমান করলাম তা হল সাদৃশ্য অনুযায়ী এই A সমান হবে কোন A ফাই গুন ফাই দিক তাহলে এবার এই সলেনয়েড এর চার পাশে একটি লুপ ধরে নেব ও সেই লুপের ওপরে A ডট d l গণনা করব যার সমান হবে এই লুপের মধ্যে থেকে বেরিয়া আসা ফ্লাক্স A ডট d l কিন্তু হবে A ফাই 2 পাই s এই 2 পাই s হল দৈর্ঘ্য A যেহেতু ফাই দিকে আমরা শুধু A ফাই টিই পাবো এর সমান হবে পাই R স্কয়ার B অর্থাৎ পাই R স্কয়ার মিউ 0 n I এবার বাকি তা আমি কালো দিয়ে লিখি s যখন সলেনয়েডের ব্যাসার্ধ R এর থেকে বড় হবে এই পাই দুটি কেটে যাচ্ছে তাই আমরা পাবো A ভেক্টর সমান R স্কয়ার মিউ 0 n I বাই 2 s ফাই দিকে অর্থাৎ সলেনয়েডের বাইরে এই ভেক্টর বিভব

কিন্তু ভেতরে কি হবে আমি ছবি টা আবার আঁকি ভেতরে B এই রকম আর লুপ টা নেব এইভাবে ফাই এর দিক বরাবর তাহলে A ও ফাই দিকেই হবে যেহেতু এটা অনেকটা আবণ্টিত প্রবাহ উৎসের মত যা B সৃষ্টি করছে B ও সেক্ষেত্রে আবণ্টিত হবে যা A এর সৃষ্টির কারণ তাহলে আমাদের থাকবে A ফাই গুন 2 পাই s যার সমান হল ফ্লাক্স অর্থাৎ পাই s স্কয়ার গুন B মানে পাই s স্কয়ার গুন মিউ 0 n I এখানে আবার আমরা পাই কে কেটে দিতে পারব আর পেয়ে যাবো A ভেক্টর সমান s মিউ 0 n I বাই 2 ফাই দিকে যখন s R এর থেকে ছোট বা সমান

আমরা তাহলে আমাদের শেষ উত্তর পেয়ে গেছি A ভেক্টর সমান s মিউ 0 n I বাই 2 ফাই দিকে যখন s R এর থেকে ছোট বা সমান হলে বা R স্কয়ার মিউ 0 n I বাই 2 s ফাই দিকে যখন s R এর থেকে বড় s আর R সমান হলে কিন্তু দুটিই সমান এবার এই উওর টি পরীক্ষা করে নিই A ঠিক হলে তার থেকে B ও ঠিক পাওয়া যাবে তাই কার্ল A A যেহেতু শুধু ফাই দিকে আর আমরা জানি যে শেষ উত্তর z দিকে আমরা শুধু z কম্পোনেন্ট টিই লিখতে পারি z কম্পোনেন্ট টি হচ্ছে 1 বাই s বাইরে পারশিয়াল s A ফাই বাই পারশিয়াল s বিয়োগ পারশিয়াল A s বাই পারশিলা ফাই পুরো টি z দিকে তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ যে s R এর থেকে বড় হলে আমরা পাবো B সমান 0 ও s R এর থেকে ছোট হলে B সমান পাবো মিউ 0 n I z দিকে তোমরা অন্য কম্পোনেন্ট নিয়ে ও সিলিন্ড্রিকাল কোঅরডিনেট নিয়ে পরীক্ষা করে দেখতেই পারো যে তারা সত্যি 0 এবার আমি আরেকটি উদাহরন নিই একটি তড়িদবাহী তার একটি তড়িদবাহী লম্বা তার যে বহন করছে প্রবাহ I এর জন্য B আমরা আগেই গণনা করেছি B এর দিক যদি z অভিমুখে ধরি সেদিকেই প্রবাহের অভিমুখ ও B হয় মিউ 0 I বাই 2 পাই s ফাই দিকে আবার সাদৃশ্যের সাহায্যে আমি প্রবাহ দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র আঁকছি তোমাদের পর্দার ডান দিকে আমরা যখন নিই ডেল ক্রস B সমান মিউ নট j ধরে নাও আমাদের আছে একটি বলয় যার মধ্যে প্রবাহ বইছে কেমন চৌম্বক ক্ষেত্র আমরা প্রত্যাশা করব বা ধরো একটি চোঙ হলে কি প্রত্যাশা করব আমরা ধরে নেব B ক্ষেত্র ওপর দিকে যাবে আমরা একটু আগেই সলেনয়েডের উদাহরন সমাধান করেছি সেখানেও এই একই ব্যাপার ছিল একই ভাবে এই ক্ষেত্রেও আমরা ধরে নেব A ওপর দিকে যাবে এই ভাবে আর তাই আমরা এমন একটি পথ বেছে নেব যেটি ভাবে দূরে যাবে অসীমে গিয়ে বন্ধ হবে অবশ্যই তখন আমরা ধরে নেব যে অসীমে A সমান 0 এই পথ নিয়ে যদি এখন হিসেব করি ও স্টোক্স উপপাদ্য ব্যবহার করি পাবো A ডট d l এই পথে সমান হল এই পৃষ্ঠের মধ্যে দিয়ে আসা ফ্লাক্স এই উচ্চতা টুকু ধরে নেব l এই s থেকে ফ্লাক্স আর ডান হাতের আঙ্গুল গুলি যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এরিয়া এলিমেন্ট ভেতর দিকে যাবে তাই B ডট d s হল ধনাত্মক আর তাই ফ্লাক্স ধনাত্মক যার সমান মিউ নট I বাই 2 পাই s প্রাইম তারপর নেব এই এরিয়া এলিমেন্ট মানে l d s প্রাইম আর এই ইন্টিগ্রেশান টি হবে s থেকে অসীম অবধি বাঁ দিকে পাবো A গুন l যার ব্যাবস্থা আমরা আগেই করেছি এবার ডান দিকে আছে l মিউ নট I বাই 2 পাই লগ s prime s থেকে অসীম অবধি অসীমের মান টি বাদ দিয়ে দিলে শেষে পাবো ঋণাত্মক l মিউ নট I বাই 2 পাই লগ s

বাঁ দিকে কি হবে বাঁ দিকে অবদান শুধু z দিক থেকে আসবে এই উল্লম্ব পথ টি থেকে আর তাই আমরা পাবো A s গুন l তোমরা দেখতেই পাচ্ছ এই l গুলি কেটে যাবে এই l কেটে গেলে অবশেষে পাবো A s ভেক্টর সমান ঋণাত্মক মিউ নট I বাই 2 পাই লগ s z দিকে এই উত্তর টিই আমরা আগেও পেয়েছিলাম তাহলে আমি দুটি উদাহরণে B এর গণনা করে দেখালাম কার্ল B এর সমীকরণ ও স্টোক্স উপপাদ্য ব্যবহার করে এই পদ্ধতি টি আমাদের একটি ধারনা করতে সাহায্য করে যে A কেমন হতে পারে এটি দিয়ে B গণনা করা যায়না কারণ আমরা B দিয়েই এখানে A গণনা করেছি যার অর্থ হল আমরা চৌম্বক ক্ষেত্র আগে থেকেই জানতাম যা আসলে উপকারি হতো তা হল কোন ভাবে সরাসরি প্রবাহের সাহায্যে A গণনা করে সেই A থেকে B গণনা করতে পারলে যদিও এই বক্তৃতা শেষ করার আগে আমি এই সাদৃশ্য বা তুলনার কথা মনে করিয়ে দিতে চাই যা আমি দেখিয়েছি কার্ল A সমান B আর কার্ল B সমান মিউ নট j এর মধ্যে এটিকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখা যাবে যে এই সমীকরণ টি আসলে আমাদের দেয় শূন্যস্থানে B এর উত্তর অর্থাৎ মিউ নট বাই 4 পাই ইন্টিগ্রাল j r প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব d v প্রাইম যেখানে d v প্রাইম ইন্টিগ্রাল টি প্রবাহের ওপরে করা হচ্ছে তাহলে একই ভাবে কি আমরা লিখতে পারি r এ A সমান 1 বাই 4 পাই ইন্টিগ্রাল r প্রাইমে B ক্রস r বিয়োগ r প্রাইম বাই r বিয়োগ r প্রাইম কিউব d v প্রাইম

আবার জোর দিচ্ছি এই বলে যে যেহেতু সমীকরণ গুলি একই রকম শুধু চিহ্ন গুলি বদলে গেছে উত্তর গুলি কিন্তু একই হবে উদাহরন স্বরুপ আমরা আগেও এই সমীকরণ টি ব্যবহার করেছি B এর ফ্লাক্সের সাহায্যে A গণনা করার জন্য একটি ঘটনা হতে পারে যে আমাদের কাছে আছে একটি টোরয়েড মানে যেমন একটি সলেনয়েড ঘুরে এসে নিজের মধ্যেই ঢুকে গেছে তাই এর তড়িদবাহী তার গুলি এমন গোল গোল পাকিয়ে চলে এটি যদি খুব সরু হয় এই টোরয়েড টি যদি খুব সরু হয় সে অনেকটা একটি ফ্লাক্স বহন করা বলয়ের মত হয়ে যায় আর আমরা তার অক্ষ বরাবর A গণনা করতে পারি যেমন আগে করেছি একটি তড়িদবাহী তারের জন্য কি আমরা A গণনা করতে পারব এই বিন্দু তে এই ধরে নিয়ে যে ফ্লাক্স ফাই এই বলয় টির মধ্যে দিয়ে যাচ্ছে আর তাতে এই সুত্র টি ব্যবহার করব এটি অনুশীলন হিসেবে তোমাদের পরে দেব আগামি পাঠক্রম গুলি তে আমরা আবার দেখব এই দুটি সমীকরণের মধ্যে সাদৃশ্য গুলি আমরা একই ধরনের উত্তর বা উত্তরে একই ধরনের অভিব্যক্তি দেখব আর তা আমাদের বিভিন্ন ক্ষেত্রের সম্পর্কে একটি ধারণা তৈরি করতে সাহায্য করবে